আগের দুটি অধ্যায়ে আমি তোমাদের কিছু মৌলিক সংজ্ঞা দিয়েছিলাম যেমন কৃষ্ণ বস্তু ও তার প্রতিরূপ হিসেবে একটি গোলীয় গহ্বর কে দেখিয়েছিলাম এবার আমি এই বিকিরণের বিশেষত্ব জানতে চাই তাপমাত্রা T তে বা বলা ভালো T তাপমাত্রায় থাকা গোলীয় গহ্বরের এবার আমি আরেকটি রাশির সংজ্ঞা দেব যাকে বলে বর্ণালী ঘনত্ব তোমাদের নিশ্চয়ই মনে আছে একটি গহ্বর বা কৃষ্ণ বস্তুর জন্য আমরা একটি রাশি u এর কথা বলেছিলাম u ছিল শক্তি ঘনত্ব আর ঠিক আগের অধ্যায়ে আমরা দেখেছিলাম যে একটি কৃষ্ণ বস্তু থেকে আসা তীব্রতা সমান হয় uc4 তীব্রতা যা বাইরের দিকে আসে সাধারণত তোমরা যদি স্মরণ করো তড়িৎচুম্বকীয় তত্ত্বে প্লেন তরঙ্গের তীব্রতা হয় uc অথচ এখানে তীব্রতা সমান পাওয়া যাচ্ছে uc4 এর কারণ হল এই ক্ষেত্রে বিকিরণ আইসোট্রপিক ও চার দিক থেকে একই ভাবে বিকিরণ আসে এটি আমরা আগের অধ্যায়ে আলোচনা করেছি এবার বর্ণালী ঘনত্ব করে কি যেই বিকিরণ টুকু বেরিয়ে আসছে দাঁড়াও আমি একটু আস্তে লিখি যেই বিকিরণ বেরিয়ে আসছে তাতে তো সব রকম তরঙ্গদৈর্ঘ্য থাকবে তার মধ্যে থাকবে লাল রঙ হলুদ রঙ নীল রঙঅতিবেগুনী অবলোহিত সব কিছুই আমরা এও বলতে পারি যে বিকিরণ ঘনত্ব বা তীব্রতা সম্পূর্ণ বর্ণালী তে বিতরিত থাকে তাই আমরা যদি ল্যামডা আর তীব্রতার বক্ররেখা লক্ষ্য করি দেখো 1 এর কাছাকাছি তীব্রতা হল ডেল্টা I 2 এর কাছে আবার অন্য তীব্রতা I এই রকম চলতে থাকে অর্থাৎ প্রত্যেকটি আলাদা পরিসরে তীব্রতার মান র সাথে পালটে যায় তাহলে আমি এই ভাবে লিখতে পারি যে তরঙ্গদৈর্ঘ্য র কাছে তীব্রতার অংশ হল I যেমন এই ছবিতে দেখানো হয়েছে আর এই সবটা কেমন দেখতে লাগে আমি তোমাদের দেখাব একটি ছবির সাহায্যে যা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি এই হল সেই ছবি বিকিরণের তীব্রতার আচ্ছা আমি তোমাদের এটি এঁকে দেখাই এই যে ছবিটি দেখছ এখানে বিকিরণের তীব্রতা বা যাকে আমরা বলি বর্ণালী ঘনত্ব তা আঁকা হয়েছে বিভিন্ন তাপমাত্রায় উদাহরণ স্বরূপ এই প্রথম বক্ররেখাটি দেখো সেটি এইরকম দেখতে অথচ দ্বিতীয় বক্ররেখাটি এমন দেখতে আবার তৃতীয়টি এই রকম আর চতুর্থটি দেখতে এই রকমের একদম উপরের বক্ররেখাটি হল তাপমাত্রা 7000 K এ মাঝের লাল বক্ররেখা টি 6000 K এ নীলটি 5333 K এ ইত্যাদি তাপমাত্রা যত কমে বক্ররেখা তত নিচের দিকে নামতে থাকে এবং তার সাথে তার শীর্ষস্থান ও কমতে থাকে তার মানে হল আমি যদি বর্ণালী ঘনত্ব কে বিবেচনা করি একটি বিশেষ নিই ও বক্ররেখাটির নিচের ক্ষেত্রফল গণনা করি এই ল্যামডা তে বা ধরো অন্য কোন তে সেটি আমায় দেবে এই d র মধ্যে শক্তির পরিমাণ এবার আমি তোমাদের জন্য বর্ণালী ঘনত্ব কে এই ভাবে সংজ্ঞা দেব যে বর্ণালী তীব্রতা যদি হয় Iতাহলে I হল λ থেকে λ Δ থেকে আসা তীব্রতার অবদান তাই এবার যদি আমি এই সম্পূর্ণ বক্ররেখাটির উপরে ইন্টিগ্রেশান করি এর থেকেই আমি পাবো মোট তীব্রতা একই ভাবে আমি সংজ্ঞা দিতে পারি শক্তির বর্ণালী ঘনত্বের যা হল u আর সে ক্ষেত্রে u হল তরঙ্গদৈর্ঘ্য λ থেকে λ Δ র শক্তি ঘনত্ব লক্ষ্য করো এখানে সমতুল্য ভাবেই আমি u কে বলতে পারব কম্পাঙ্ক ν ও ν র মধ্যের শক্তি ঘনত্ব এখানে সাধারণত একটি ভুল হয় যখন u আর u এর সম্পর্ক গণনা করা হয় তোমাদের আমি পরিস্কার করে বলে দিই যে এই ভুল টি হল যেহেতু νcλ অনেকে ভাবেন যে uuc হবে যা কিন্তু ভুল সঠিক ভাবে দেখলে আমরা বুঝব যে uλu যেখানে হল র ই অনুরূপ যেহেতু λc λc2 Δ আর তাই আমরা পাই uc2 Δνu যেহেতু শক্তির পরিমাণ সমান এখানে আমি কে কেটে দিতে পারি আর শেষে পাই u2uc কারণ এই সব গুলিই আসলে শুধু মান তাই আমি এখানে ঋণাত্মক চিহ্নটির জন্য চিন্তা করছিনা তোমরা এখানে বিশেষ ভাবে খেয়াল রাখবে এই ভুলটিও সাধারনত খুব করে অনেকে তাহলে আমি তোমাদের জন্য বর্ণালী ঘনত্ব কে ব্যাখ্যা করলাম ও তার তাত্ত্বিক বিশ্লেষণ ও করলাম এরপরে আরেকটি রাশি তোমাদের বোঝাবো আর এই অধ্যায়টি শেষ করব এই পরের রাশি টি যা আমাদের পরবর্তী বিশ্লেষণের জন্য লাগবে তা হল গহ্বরের ভিতরে বিকিরণের দ্বারা তৈরি চাপ আমরা গণনা করব চার দিক থেকে এই ছোট অঞ্চলে এসে পড়া বিকিরণ দ্বারা প্রযুক্ত চাপের আর সেটিই হবে বিকিরণের চাপের সূত্র চাপ গণনা করতে আমায় হিসেব করতে হবে বল প্রতি একক ক্ষেত্রফলের যা ভরবেগ স্থানান্তর প্রতি একক সময় ছাড়া আর কিছুই নয় তাই এখন আমার প্রয়োজন এই অঞ্চল টুকুর উপরে এসে পড়া ভরবেগ তোমরা যদি স্মরণ করো তড়িৎচুম্বকীয় তত্ত্বে প্লেন তরঙ্গের ভরবেগ p বা ভরবেগ পরিমাণ প্রতি একক আয়তন হল uc এবার দেখো এটি কিন্তু ভরবেগ ঘনত্ব মানে ভরবেগ প্রতি একক আয়তন মাত্রার দিক থেকে ভাবলে এটি কিন্তু ঠিক কারণ u এর মাত্রা 12mv2v এর সমান যা m v ছাড়া কিছুই না মাত্রার দিক থেকে এটি ঠিক তাই এখানে থাকছে ভরবেগ প্রতি একক আয়তন এবার এই গহ্বরের মধ্যে এই অঞ্চল a তে সব দিক থেকে বিকিরণ আসে ও সাথে আনে ভরবেগ আর সেই ভরবেগ বল প্রয়োগ করে তাই যতটা ভরবেগ প্রতি একক সময়ে স্থানান্তরণ হয় এই হিসেবে ভরবেগের যেই কম্পোনেন্ট টি গুরুত্বপূর্ণ সেটি হল এই উল্লম্ব দিকের টি যা এখানে কোণ থিটা তে আছে আমাকে যা গণনা করতে হবে তা হলে কতটা ভরবেগ বেরিয়ে আসছে এই কম্পোনেন্ট দিয়ে ধরে নিই এটি p তাহলে এটি হবে pcosθ সমস্ত দিক থেকে কিন্তু যা ভরবেগ এখানে আসবে একটি ভরবেগ বাইরেও যাবে তা প্রতিফলনের জন্যই হোক বা বিকিরণের জন্যই হোক অর্থাৎ ভরবেগ রূপান্তর হয় মানে একটি বিপরীত বল থাকে তাই মোট ভরবেগ হিসেব করতে আমি এখানে গণনা করব আর তারপর তাকে 2 দিয়ে গুন করব তাহলে আমি সব দিক থেকে আসা ভরবেগের গণনা করতেই পারি আমরা জানি এই দিক থেকে যদি ভরবেগ আসেও ভরবেগ কিন্তু বাইরের দিকেও যাবে তাই মোট ভরবেগ হিসেব করতে আমি ভিতর দিকে আসা ভরবেগের হিসেব করব আর তারপর তাকে 2 দিয়ে গুন করব আর তার থেকে পেয়ে যাবো বল এবার আবার আগের মত গণনা করে নেওয়া যাক তাহলে আমি এই গহ্বরটি বিবেচনা করব এই অঞ্চলে এইদিকের এই আয়তনটি বিবেচনা করব যেখানে ভরবেগ আসছে আবার যদি আমি নিই d এই দৈর্ঘ্যটি r তাহলে যে পরিমাণ ভরবেগ ভিতরে আসে তা হবে acosθ4π r2 যা এইখানে আসা বিকিরণের সম্ভাব্যতা অর্থাৎ এই অঞ্চলের মোট ভরবেগের পরিমাণ হল uc এই আয়তনের মধ্যে যেই নীল আয়তনটি আমি দেখাচ্ছি আর তার মান হল dr2r এবার চাপ হিসেব করতে আমি এর সাথে গুন করব কোসাইন থিটা ও আগেই বলেছিলাম এর সাথে থাকবে একটি গুণিতক দুই এখান থেকে হওয়া প্রতিফলন বা বিকিরণের জন্য আর সেটিই হবে মোট ভরবেগ এবার আগেও আমাদের কাছে ছিল r t সময়ে মোট দৈর্ঘ্য হবে ct আমরা জানি cosθ র মান 0 থেকে 1 এর মধ্যে পাল্টায়আর এর মান পাল্টায় 0 থেকে 2 এর মধ্যে তাই ভরবেগ স্থানান্তর Δt সময়ে a এর উল্লম্ব দিকে হবে 2a4πctuc2π01θdcosθ একেই আমরা বলব ভরবেগ স্থানান্তর আর নাম দেব p এবার কিছু পদ কাটাকুটি করি এই 2 টি কেটে যাচ্ছে 2 ও 4 দিয়ে c কেটে যাচ্ছে এই c দিয়ে তাই আমরা এই ইন্টিগ্রালটির মান হিসেবে পেয়ে যাচ্ছি আর কিছুই নয় শুধু এক তৃতীয়াংশ তাহলে আমি পেলাম put3 আর তার অর্থ হল pt সমান ভরবেগ স্থানান্তর প্রতি একক সময় a এর উল্লম্ব দিকে অর্থাৎ এটি চাপ ছাড়া কিছুই নয় আর তার মান হল u3 তাই আমরা দেখলাম যে একটি কৃষ্ণ বস্তুর জন্য বর্ণালী ঘনত্ব খুব বেশি তাপমাত্রায় এমন হয় আর তাপমাত্রা কমার সাথে সাথে তা এই ভাবে পাল্টায় আমরা এও দেখলাম যে গহ্বরের ভিতরে বিকিরণের চাপ সমান হয় u3 এই সুত্র গুলি আমরা পরবর্তী অধ্যায় গুলি তে বিশ্লেষণের জন্য ব্যবহার করব